ট্রান্সফরমার এর পোলারিটি নিয়ে আলোচনা করা যাক যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি ট্রান্সফরমার এর জন্য ভোল্টেজ এর পোলারিটি এবং কারেন্ট প্রবাহের দিক পাওয়ার জন্য আমাদের এটি নিয়ে আলোচনা করা জরুরি এখন ভোল্টেজ গুলির পোলারিটি হল ট্রান্সফরমার এর প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের পোলারিটি I1 I2কারেন্ট এর দিক হল প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের দিক সুতরাং যদি কারেন্ট এর পোলারিটির পরিবর্তন হয় তাহলে ট্রান্সফরমার এর অনুপাত nপরিবর্তিত হয়ে n হবে এটি কখন n অথবা n হবে আমরা কিভাবে ঠিক করবো আমরা এই দুটি নিয়ম অনুসরন করবো যদি ডট টার্মিনাল এ V1এবং V2 উভয়েই পজেটিভ অথবা উভয়েই নেগেটিভ হয় তাহলে ট্রান্সফরমার কারেন্ট সমীকরণে n ব্যবহার করতে হবে অন্যথায় nব্যবহার করতে হবে যদি ডট টার্মিনাল এ I1 এবং I2উভয়ে প্রবেশ অথবা উভয়ে নির্গত হয় তাহলে ট্রান্সফরমার কারেন্ট সমীকরণে n ব্যবহার করতে হবে অন্যথায় nব্যবহার করতে হবে সুতরাং এই নিয়ম ব্যবহার করে আমরা এই 4 টি সম্ভাব্য কম্বিনেশন বের করতে পারি এই 4 টি কম্বিনেশন গুলি নিয়ে আমরা আগে আলোচনা করেছি যখন ভোল্টেজ এর পোলারিটি একই হয় তখন V2V1N2N1n এখানে I2I1N1N2 কারন একটি ডট টার্মিনাল এর ভিতরে প্রবেশ করছে আর একটি ডট টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসছে দ্বিতীয় ক্ষেত্রে ট্রান্সফরমার এর ভোল্টেজ পোলারিটি একই এই জন্য V2V1N2N1 কারেন্ট এর দিক পরিবর্তন হয়েছে এই জন্য I2I1 N1N2 তৃতীয় চিত্রটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এর পোলারিটি পরিবর্তন হয়েছে এই কারনে V2V1 N2N1 কারেন্ট সমান I2I1N1N2 হবে তার কারন একটি ডট টার্মিনাল এর ভিতরে প্রবেশ করছে আর একটি ডট টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে আসছে যা চিত্রটিতে দেখানো হয়েছে এখন চতুর্থ ক্ষেত্রে আমরা ভোল্টেজ এর পোলারিটি পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছি সুতরাং এই জন্য এটি সমান V2V1 N2N1হবে কারেন্টের ও পরিবর্তন হয়েছে একটি ডট টার্মিনাল এর ভিতরে প্রবেশ করছে এছাড়াও এই বিন্দুতে এটি ডট টার্মিনাল এর ভিতরে প্রবেশ করছে সুতরাং I2I1 N1N2 যেগুলি আমরা শেষ ক্লাসে আলোচনা করেছি এখন আমরা ট্রান্সফরমার এর অপর দিকগুলো দেখবো ট্রান্সফরমার এর ভোল্টেজ এবং ট্রান্সফরমার এর কারেন্ট এর সমীকরণ ব্যবহার করে আমরা সেকেন্ডারি সাইট এর ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজের আকারে প্রকাশ করতে পারি এবং প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট আকারে অথবা উল্টো ভাবে প্রকাশ করতে পারি সুতরাং আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে V1V2norV2nV1 I1nI2orI2I1n এখন আমরা ট্রান্সফরমার এর প্রাইমারি পাকের মধ্যে কমপ্লেক্স পাওয়ার নিয়ে আলোচনা করব সুতরাং কমপ্লেক্স পাওয়ার কি হবে কমপ্লেক্স পাওয়ার হবে S1V1I1V2nnI2V2I2S2 সুতরাং আমরা বলতে পারি যে কমপ্লেক্স পাওয়ার প্রাইমারি কুণ্ডলী থেকে সেকেন্ডারি কুন্ডলীতে সরবরাহ হয় কোনরকম হ্রাস ছাড়া কারণ আমরা ট্রান্সফর্মারকে আদর্শ ক্ষয়হীন উপকরণ হিসেবে ধরে নিয়েছি সুতরাং ট্রান্সফর্মার কোন পাওয়ার শোষণ করবে না এটি যেকোন ভাবেই প্রত্যাশিত কারণ আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ক্ষয়হীন উপকরণগুলি নেব যদি আমরা প্রাইমারি কুণ্ডলীটি দেখি তাহলে ইম্পিডেন্স হল ZinV1I11n2V2I2 এখন যদি আমরা সেকেন্ডারি কুন্ডলীর দিকে লোড যুক্ত করি তাহলে কি ঘটবে এক্ষেত্রে আমরা V2I2ZL এবং আরো বলতে পারি যে Zin1n2ZL2 সাধারণত ইনপুট ইম্পিড্যান্স কে প্রতিফলিত ইইম্পিড্যান্স বলা হয় মনে হয় যেন লোড ইম্পিড্যান্সকে প্রতিফলিত করছে অথবা প্রাইমারি দিকটির প্রতি উল্লেখ করছে যার জন্য এটি আসে কিছু জায়গায় লেখা রয়েছে দেখতে পাবো যে লোড ইম্পিড্যান্স প্রাইমারি দিকটির প্রতি প্রতিফলিত হয়েছে এবং কিছু জায়গায় লেখা রয়েছে দেখতে পাবো যে লোড ইম্পিডেন্স প্রাইমারি দিকটির প্রতি উল্লেখ হয়েছে সুতরাং উভয়পক্ষই ঠিক এক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লোড ইম্পিড্যান্স পরিবর্তিত হয়েছে এমন ভাবে যে এটি প্রাইমারি দিকটির সঙ্গে যুক্ত রয়েছে ট্রান্সফরমারের এই একটি ইম্পিড্যান্স থেকে অপর আরেকটি ইম্পিড্যান্স সে পরিবর্তন করার ক্ষমতা অর্থাৎ ইম্পিড্যান্স মেলানোই সর্বাধিক পাওয়ার ট্রান্সফার কে নিশ্চিত করে এখন পর্যন্ত আমরা যা নিয়ে আলোচনা করেছি তা বোঝার জন্য আদর্শ ট্রান্সফরমার সম্পর্কিত একজোড়া উদাহরণ দেওয়া যাক এখন যদি একটি আদর্শ ট্রান্সফর্মার 2400120 V 96 kVA এবং সেকেন্ডারি দিক 50 টার্নস হয় তাহলে আমাদের টার্নসের অনুপাত এবং প্রাইমারি দিকটির টার্নস সংখ্যা নির্ণয় করা প্রয়োজন এবং প্রাইমারি এবং সেকেন্ডারী পাকের কারেন্ট রেটিং জানা প্রয়োজন এখন যেহেতু V12400VV2120Vএর অর্থ হলো যে আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার সম্পর্কে বলছি সুতরাং আমরা টার্ন এর অনুপাত পাবো যে nV2V11202400005 এখন এটার উপর ভিত্তি করে আমরা প্রাইমারি দিকটির টার্ন সংখ্যা নির্ণয় করতে পারবো কারন nN2N1 এবং N250 তাহলে N1500051000টার্নস এখন আমরা kVA রেটিং জানি সুতরাং এই ট্রান্সফরমার এর রেটিং হল যে SV1I1V2I296kVA অতএব I19600V1960024004A কারেন্ট I2হল I29600V2960012080A এখন যদি আদর্শ ট্রান্সফরমার এর এই সার্কিটটি থাকে যা নিচের চিত্রটি দেখানো হয়েছে তাহলে আমাদের সোর্স কারেন্ট I1 এবং আউটপুট ভোল্টেজ V0 এবং সোর্স দ্বারা কমপ্লেক্স পাওয়ার সরবরাহ নির্ণয় করা প্রয়োজন এক্ষেত্রে আমরা 20 লোড ইম্পিড্যান্স দেখতে পাবো প্রথমে আমরা লোড ইম্পিড্যান্স এমনভাবে রূপান্তরিত করবো যাতে এটি প্রাইমারি দিকে প্রতিফলিত হয় সুতরাং আমরা এটি কিভাবে করবো যদি ZRপ্রতিফলিত ইম্পিড্যান্স হয় তাহলে আমরা লিখতে পারি ZR20n22045 যখন আমরা এটি প্রাইমারি দিকে প্রতিফলিত করি তাহলে সার্কিটের মোট ইম্পিড্যান্স হবে Zin4 j6ZR9 j61082∠ 3369 অতএব I1120∠0Zin120∠01082∠ 33691109∠3369A যেহেতু I1 এবংI2 ডট টার্মিনাল থেকে বেরোচ্ছে I2 1nI1 5545∠3369A V020I21109∠21369A এইভাবে আমরা কোনের মান পেয়েছি I2এর ক্ষেত্রে n বসিয়ে যে মান পেয়েছি তার থেকে ভিন্ন মান এখানে পেয়েছি তারপর এখানে কত পরিমান কমপ্লেক্স পাওয়ার সবরাহ করা হয়েছে আমরা কারেন্ট I1এর মান নির্ণয় করেছি কমপ্লেক্স পাওয়ার নির্ণয় করার জন্য আমরা I1এর কমপ্লেক্স কনজুগেট নেবো SVSI1120∠01109∠ 336913308∠ 3369VA এখন অন্য একটি বিষয় শুরু করা যাক যেটা 3 ফেজ এর সার্কিট

এখনো পর্যন্ত আমরা আমাদের কোর্সে যা কিছু আলোচনা করেছি সবই সাধারনত সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে এক জোড়া তারের সঙ্গে একটি জেনারেটর যুক্ত করে আমরা সিস্টেমটি তৈরি করেছি আমরা এটিকে ট্রান্সমিশন লাইন বলি এবং এই লাইন লোডের সঙ্গে যুক্ত থাকে সুতরাং এর মানে হল যদি আমরা এই নির্দিষ্ট চিত্রটি দেখি এটি হল একটি সিঙ্গেল ফেজ এসি পাওয়ার সিস্টেম যেখানে এক জোড়া তারের সাহায্যে ভোল্টেজ সোর্স লোডের সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং আমরা তাদের ট্রান্সমিশন লাইন বলি এখানে Vpভোল্টেজ সোর্স হল RMS মান ছাড়া কিছুই না এবং ∅ হল দশা কোন এবং ZLহলো লোড ইম্পিড্যান্স এখন এখানে সার্কিট অথবা সিস্টেম গুলি রয়েছে যেখানে একই কম্পাকের এসি সোর্স রয়েছে কিন্তু তারা আলাদা দশা পার্থক্য হতে পারে সুতরাং আমরা তাদের পলি অর্থাৎ বহু ফেজ সার্কিট বলি আমরা যদি নিচের চিত্রটির বামদিকে দেখি তাহলে সেখানে দুটি ভোল্টেজ সোর্স তিনটি ট্রান্সমিশন লাইন এর সাহায্যে লোডের সঙ্গে যুক্ত রয়েছে এবং লোড ZL1এবং ZL2যুক্ত রয়েছে সুতরাং যদি আমরা এই দুটি সোর্স দেখি তাহলে একটি হল Vp∠0 এবং অপরটি হল Vp∠ 90 উভয় একই কম্পাঙ্কে কাজ করছে এবং এছাড়াও ভোল্টেজ এর RMS মান সমান কিন্তু কোন হল আলাদা সুতরাং এটি হলো সাধারণত আমাদের দুই এবং তিন ফেজ তারের সিস্টেম যেখানে আমরা দুটি ফেজ রয়েছে দেখতে পাচ্ছি দুটি আলাদা ফেজ এই সার্কিট এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই চিত্রটিতে ডান দিকে রয়েছে এখানে চারটি তার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের ABC এবং N বলছি সুতরাং এগুলি আমরা A ফেজ B ফেজ এবং C ফেজ এবং তারপর নিউট্রাল তার বলছি এখন তিনটি ভোল্টেজ সোর্সকে তিনটি লোডের সঙ্গে এই চারটি তার যুক্ত করছে সুতরাং লোড গুলি হলZL1 ZL2 এবং ZL3 ভোল্টেজ সোর্স গুলি হল একই কম্পাঙ্কের এবং একই RMS ভোল্টেজের কিন্তু ফেজ গুলি ভিন্ন সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি A তে ফেজ এর মান 0০ আমাদের কাছে B তে ফেজের মান 120০ এবং C তে ফেজের মান 120০ অর্থাৎ আমরা বলতে পারি C তে ফেজের মান 240 ০ রয়েছে সুতরাং আমরা এখানে তিনটি আলাদা ফেজ মানের তিনটি ভোল্টেজ সোর্স রয়েছে দেখতে পাবো সুতরাং এই নির্দিষ্ট সার্কিট এর সেটকে 3 ফেজ 4 তারের সিস্টেম বলা হয় কারণ আমাদের কাছে 3 ফেজ এর আউটপুট রয়েছে এবং লোড যুক্ত করার জন্য চারটি ট্রান্সমিশন লাইনের প্রয়োজন এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোর্স গুলি 1 এর থেকে বেশি এবং লোড যুক্ত করার জন্য তারের সংখ্যা 2 থেকে বেশি এখন সিঙ্গেল ফেজ সিস্টেম থেকে আলাদা 2 ফেজ সিস্টেম যেটা আমরা আগের স্লাইডে বামদিকে দেখিয়েছি যা দুটি কুন্ডলীকে একে অপরের সঙ্গে লম্বভাবে বসিয়ে জেনারেটর তৈরি করা হয়েছে জেনারেটর এর মধ্যে কুণ্ডলী গুলিকে এমনভাবে বসানো হয়েছে যাতে তাদের মধ্যে 90০ ফেজের পার্থক্যহয় এইগুলি একটি অপরটির সঙ্গে লম্ব ভাবে রয়েছে যার জন্য একটি কুণ্ডলী দ্বারা উৎপন্ন ভোল্টেজ অপরটি থেকে 90০ পিছিয়ে থাকে একইভাবে 3 ফেজ সিস্টেম এর ক্ষেত্রে জেনারেটর এরমধ্যে তিনটি কুণ্ডলী রয়েছে সুতরাং আমরা বলতে পারি যে এখানে একই বিস্তার এবং একই কম্পাঙ্কের তিনটি আলাদা ভোল্টেজ সোর্স রয়েছে কিন্তু তারা একে অপরের সঙ্গে 120০ ফেজ পার্থক্যে রয়েছে এখন যেহেতু 3 ফেজ সিস্টেম খুব প্রচলিত এবং খুব অর্থনৈতিক পলিফেজ সিস্টেম সুতরাং এই কারণে আমরা দেখতে পাই যে সাধারণ পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক এর ক্ষেত্রে বেশিরভাগ সময় পাওয়ার 3 ফেজ সিস্টেম দ্বারা সরবরাহ হয় আমাদের আলোচনার ক্ষেত্রে আমরা 3 ফেজ সিস্টেমের উপর বেশি জোর দেবো এখন থ্রি ফেজ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমত আমরা আমাদের বাড়ি গুলিতে অথবা আমাদের শিল্পপ্রতিষ্ঠান গুলিতে যে ইলেকট্রিক পাওয়ার পাচ্ছি সেগুলি প্রধানত 3 ফেজ পাওয়ার সিস্টেম রয়েছে কিন্তু শিল্পপ্রতিষ্ঠান গুলিতে আমরা সরাসরি দেখতে পাবো যে বড় লোড গুলি চালানোর জন্য 3 ফেজ পাওয়ার সাপ্লাই দেওয়া রয়েছে এবং সবগুলো 50 Hz অথবা 60 Hz কম্পাঙ্কে কাজ করছে এখন 3 ফেজ সিস্টেম এর ক্ষেত্রে তাৎক্ষণিক পাওয়ার ধ্রুবক হতে পারে এর অর্থ হলো যখন জেনারেটর থেকে ভোল্টেজ অথবা পাওয়ার উৎপন্ন হবে সেই পাওয়ার P এর মান যেটা হলো গড় পাওয়ার সবসময় ধ্রুবক হবে কিভাবে আমরা 3 ফেজ পাওয়ার সিস্টেম থেকে ধ্রুবক পাওয়ার উৎপন্ন হচ্ছে এই নির্দৃষ্ট বিষয়টি নিয়ে আমরা আমাদের পরবর্তী কোর্সে আলোচনা করব এখন 3 ফেজ সিস্টেম সিঙ্গেল ফেজ সিস্টেমের থেকে বেশি অর্থনৈতিক কারণ সিঙ্গেল ফেজ সিস্টেমের ক্ষেত্রে যে পরিমাণ তারের প্রয়োজন হয় 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে তার থেকে বেশি পরিমাণ তারের প্রয়োজন আমরা কিভাবে 3 ফেজ জেনারেটর তৈরি করব তা দেখে নেওয়া যাক যদি আমরা জেনারেটরের প্রস্থচ্ছেদ দেখি তাহলে কিভাবে আমরা 3 ফেজ পাওয়ার উৎপন্ন করছি জানতে পারবো এখানে এখানে তিনটি সেটের পাক রয়েছে যেগুলি জেনারেটর এর মধ্যে স্টেটর এর দিকে সাজানো রয়েছে সাধারণত আমাদের তিনটি সেটের কুণ্ডলী রয়েছে যেগুলো 120০ দূরে রয়েছে যখন জেনারেটর এর মধ্যে থাকা চৌম্বক ঘুরবে তখন এই কুণ্ডলী গুলির মধ্যে আমরা ইনডিউসড ভোল্টেজ পাবো সাধারণত এই ঘুরন্ত চৌম্বক হয় স্থায়ী চুম্বক অথবা কুণ্ডলী গুলি এমন ভাবে সাজানো হয় যাতে আমরা জেনারেটরের মধ্যে ঘুরন্ত চৌম্বক পেতে পারি যেহেতু এই তিনটি পাক 120০ দূরে রয়েছে টাই আমরা 3 ফেজ পাওয়ার আউটপুট পাবো এখন এগুলি হল পৃথক পাক যেগুলো আমরা চিত্রের মধ্যে a a' b b'এবং c c'হিসাবে রয়েছে দেখতে পাচ্ছি সাধারনত আমরা এই কুণ্ডলী গুলিকে এমনভাবে সাজিয়েছি যাতে এটি পুরোপুরি একটি নির্দিষ্ট ফেজের জন্য একটি ব্যবস্থা হয় এগুলো সাধারণত ভৌত ভাবে স্টেটর থেকে 120০ দূরে রয়েছে আমরা যদি A এবং B দেখি তাহলে কোনের পার্থক্য 120০ হবে একইভাবে B এবং C এর মধ্যে এবং A এবং C এর মধ্যে 120০ হবে সুতরাং আমাদের পাক গুলি এখন 120০ দূরে রয়েছে প্রথমে a a নেওয়া যাক যেটি কুন্ডলীর একটি প্রান্তের জন্য এখন আমরা কি দেখতে পাবো আমরা একটি পথ দেখতে পাবো যে কুন্ডলী ভিতরে যাচ্ছে এবং তারপর বাইরে আসছে এবং আবার ভেতরে যাচ্ছে এবং বাইরে আসছে এই রকম চলতে থাকে ভোল্টেজ আউটপুট যেটা আমরা জেনারেটর থেকে পেতে চাই তার ওপর ভিত্তি করে আমরা অসংখ্য টার্ন নিতে পারি যেভাবে আমরা আগে দেখেছি যে যখন রোটোর ঘুরবে তখন চৌম্বক ক্ষেত্র এই কুণ্ডলী গুলিতে ফ্লাক্স কাট করবে এবং এই কুন্ডলীর মধ্যে ভোল্টেজ ইনডিউসড হবে এখন যেহেতু কুণ্ডলী গুলোকে 120০ দূরে রাখা হয়েছে সুতরাং এই কুন্ডলীর মধ্যে ইনডিউসড ভোল্টেজ এর মান একই হবে কিন্তু ফেজ 120০ আলাদা হবে সুতরাং চৌম্বক একটি ফেজ কুন্ডলীকে কাট করছে যখন আমরা এই মুহূর্তটি দেখব অর্থাৎ কুন্ডলী a a'তে দেখব যে A কুন্ডলীর মধ্যে ভোল্টেজ তৈরি হয়েছে আমরা এই চিত্রটি দেখে যদি A থেকে শুরু করে তারপর যদি আমরা B এর দিকে যাই তাহলে 120০ পর এই কুন্ডলীর মধ্যে ভোল্টেজ তৈরি হতে শুরু করবে সুতরাং এখন আমরা B কুণ্ডলীর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হতে শুরু করবে দেখতে পাবো একইভাবে আমরা অপর 120০ পর C কুন্ডলীর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হতে শুরু করবে দেখতে পাবো এখন এই সমস্ত 3 ফেজ 120০ দূরে এবং আউটপুট যেটা আমরা ভিন্ন কুণ্ডলীর মধ্যে দেখবো সবই প্রায় সাইনোসয়ডাল হবে এখন উভয় কুণ্ডলী সিঙ্গেল ফেজ জেনারেটর জন্য সাজানো রয়েছে 3 ফেজ জেনারেটর সিঙ্গেল ফেজ লোড এবং 3 ফেজ লোডের জন্য পাওয়ার সরবরাহ করতে পারে যদি আমরা এই চিত্রটি এই দেখি তাহলে দেখতে পাবো যে এই তিনটি কুণ্ডলী হলো স্বাধীন কুণ্ডলী সুতরাং আমরা তিনটি স্বাধীন সোর্স ধরে নিতে পারি এখন আমরা কি করতে পারি আমরা কুণ্ডলী গুলোকে এমন ভাবে সাজাবো যাতে এগুলো তিনটি ভিন্ন ভোল্টেজ সোর্স হয় এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেটর স্টার কানেকশনে রয়েছে এক্ষেত্রে আমরা ফেজ A ফেজ B এবং ফেজ C কে তিনটি ভিন্ন স্বাধীন ভোল্টেজ সোর্স ধরে নিতে পারি যদি জেনারেটর থেকে নিউট্রাল ফেজ বেরিয়ে আসে তখন আমরা 3 ফেজ ব্যবস্থা থেকে তিনটি সিঙ্গেল ফেজ এ তৈরি করতে পারবো সুতরাং এখন আমাদের কাছে 3 ফেজ সিস্টেম রয়েছে যেটি আমাদের তিনটি স্বাধীন সিঙ্গেল ফেজ সিস্টেম দেবে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে তিনটি ফেজ এবং চারটি তারের সিস্টেম রয়েছে যদি আমাদের কাছে তিনটি ফেজ এবং তিনটি তারের সিস্টেম থাকে তাহলে আমরা সোর্সকে এমন ভাবে সাজাবো যে এটি একটি ডেল্টা কানেকশন এর মতো দেখতে লাগবে এখন স্টার কানেকশন ধরে নেওয়া যাক সুতরাং এখানে আমাদের কাছে ভোল্টেজ Van Vbn এবং Vcnথাকবে এগুলি হল যথাক্রমে abc এবং নিউট্রাল লাইনের মধ্যে ভোল্টেজ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে Vanহল a এবং n লাইনের মধ্যে Vbn হল b এবং n লাইনের মধ্যে এবং Vcn হল c এবং nলাইনের মধ্যে ভোল্টেজ এখন এই ভোল্টেজ গুলিকে ফেজ ভোল্টেজ বলা হয় কারন আমরা এদের নিউট্রাল এর সাপেক্ষে নিয়েছি সুতরাং যদি ভোল্টেজ সোর্স গুলি একই বিস্তার একই কম্পাঙ্ক এবং একে অপরের সঙ্গে 120০ ভিন্ন ফেজে থাকে তাহলে ভোল্টেজ গুলোকে সুষম বলা যেতে পারে সুতরাং সুষম ভোল্টেজ হওয়ার শর্ত হল যে একই কম্পাকের একই ভোল্টেজ হতে হবে এবং সবই একে অপরের সঙ্গে 120০ দূরে থাকতে হবে আমরা চিত্রটি দেখলে বুঝতে পারবো যে সমস্ত ভোল্টেজ একে অপরের সঙ্গে 120০ দূরে রয়েছে যদি আমরা এই ব্যাবস্থা দেখি তাহলে আমরা সাধারন ভাবে বলতে পারি যে VanVbnVcn0 VanVbnVcn আমরা যেকোনো বিন্দুতে ভোল্টেজ নিতে পারি যদি আমরা এই বিন্দুটি নিই তাহলে মোট ভোল্টেজ এর যোগ 0 হবে যদি আমরা যেকোনো বিন্দু নিই তাহলে আমরা মান পাবো VanVbnVcn0 এবং এটি হল আবার সুষম সিস্টেমের জন্য শর্ত এটি হল ফেজর ফর্ম কিন্তু মানের ফর্মে আমরা একই বিস্তার পাবো VanVbnVcn এখন আমরা বলতে পারি সুষম ফেজ ভোল্টেজ গুলি হল একই মানের কিন্তু একে অপরের সঙ্গে 120০ ফেজ দূরে রয়েছে এখন যেহেতু ভোল্টেজ গুলি 120০ দূরে রয়েছে সুতরাং এই ফেজ গুলির ব্যবস্থার জন্য দুটি সম্ভাব্য সংমিশ্রণ রয়েছে সুতরাং এদের মধ্যে একটি ব্যবস্থা স্লাইডে দেখানো হয়েছে যেখানে Vbnএর থেকে Van 120০ এগিয়ে এবংVcnএর থেকে 120০ এগিয়ে রয়েছে সুতরাং আমরা এখন লিখতে পারি VanVp∠0° VbnVp∠ 120° VcnVp∠ 240°Vp∠120° এখানে Vpহল ফেজ ভোল্টেজের কার্যকর অথবা RMS মান এখন এখানে পাওয়ার সিস্টেম এর সাধারন ঐতিহ্য হল RMS মান ব্যবহার করা সুতরাং এই মডিউল এর ক্ষেত্রে আমরা ভোল্টেজ এবং কারেন্ট এর RMS মান ধরে নেবো এখন আমরা এখানে কি পাবো আমরা abc এর ক্রম পাবো অথবা ক্রম ব্যবস্থার ধনাত্মক ক্রম পাবো এখানে আমরা Va Vb Vcএর ব্যবস্থা দেখবো বায়ু ফাঁক প্রবাহের ঘূর্ণনের দিকে দেখবো এইভাবে এই ফেজগুলির ঘূর্ণনের জন্য ঘূর্ণন এবং স্টেটর ফ্লাস্ক তৈরি করবে সুতরাং আমরা দেখতে পাবো Va Vb Vcঘড়ির কাটার বিপরীত দিকে সজ্জিত থাকবে এভাবে আমরা Va Vb Vcব্যবস্থাকে ফেজ ব্যবস্থার abc ক্রম বলবো অথবা আমরা এটিকে ফেজের ধনাত্মক ক্রম বলবো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে Vbnএর থেকে Van এগিয়ে আছে এবং Vcnএর থেকে Vbnএগিয়ে আছে এই সজ্জাটি তৈরি হবে যখন রটোর ঘাড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে যা আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি এখন এই ফেজের ক্রম অনুযায়ী সজ্জার জন্য ফেজ ভোল্টেজ সময়ের সাপেক্ষে সর্বাধিক মানে পৌছাবে যদি ব্যবস্থাটি abc এর মত হয় সুতরাং এই ফেজ সজ্জার ব্যবস্থাটিতে প্রথমে A সর্বাধিক মানে পৌঁছাবে তারপর B সর্বাধিক মানে পৌঁছাবে এবং তারপর C সর্বাধিক মানে পৌঁছাবে এখন এখানে ফেজের অন্য সংমিশ্রণ রয়েছে যেখানে Vcnএর থেকে Van এগিয়ে আছে এবং Vbnএর থেকে Vcnএগিয়ে আছে সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে VanVp∠0° VcnVp∠ 120° VbnVp∠ 240°Vp∠120° এখানে এখন acbক্রমকে আমরা ঋণাত্মক ক্রম বলবো সুতরাং এক্ষেত্রে Vcnএর থেকে Van এবং Vbnএর থেকে Vcn 120০এগিয়ে আছে এই ক্রম উৎপন্ন হবে যখন রোটেটর ঘড়ির কাটার দিকে ঘুরবে সুতরাং আমরা যদি এখানে গননা করি VanVbnVcnVp∠0°Vp∠ 120°Vp∠120° Vp1 05 j0866 05j0866 0 নির্দেশ অনুযায়ী ফেজের ক্রম নির্ণয় করা হয়েছে যেখানে ফেজ ডায়াগ্রাম এর মধ্যে নির্দিষ্ট বিন্দুর মধ্যদিয়ে অতিক্রম করে abc কে ধনাত্মক ক্রম এবং acb কে ঋণাত্মক ক্রম হিসেবে ধরা হয়েছে সুতরাং আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করবো তারপর আমরা 3 ফেজ সম্পর্কিত বিষয়টি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো ধন্যবাদ